সবাইকে 5 নম্বর লেকচারের স্বাগত এটি এন পি টি এল এর অনলাইন সার্টিফিকেট কোর্স শেষ লেকচারে আমরা দেখেছিলাম বায়োরিক্টর থেকে তৈরি প্রধান দুটি প্রোডাক্ট হলো কোষ বা কোষ থেকে প্রস্তুত উপজাত বস্তু আমরা সময় নিয়ে কথা বলেছিলাম যা পরে আরো ভালোভাবে আমরা বুঝে নেব আমরা বিভিন্ন মডেল দেখেছিলাম যা সাবস্ট্রেট ঘনত্বের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হারের পরিবর্তন নিয়ে ছিল বিক্রিয়কের ঘনত্ব ও প্রোডাক্ট এর ঘনত্ব এবং গুরুত্বপূর্ণ গ্রোথ কাইনেটিকসের মডেল গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা Luedeking Piret মডেল ও তার প্রোডাক্ট তৈরীর কাইনেটিকস নিয়ে আলোচনা করেছিলাম এছাড়া আমরা কিছু কনসেপ্ট যেমন ইল্ড কোইফিশিয়েন্টমেইনটেনেন্স এইসব বলে আগের লেকচারটি শেষ করেছিলাম এবার আমরা এই লেকচারটি তে উৎসেচক বা এনজাইম নিয়ে বলব এখানে বায়ো রিয়াক্টর থেকে যে সমস্ত কোষ এর প্রোডাক্ট পাই তা আরো ভালোভাবে পাওয়া যেতে পারে কিনা শিখব আমরা আগে বলেছিলাম যে বায়ো রিয়াক্টর এ অন্যান্য বস্তুর সঙ্গে সঙ্গে উৎসেচক দ্বারা ঘটে যাওয়া বিক্রিয়াও পাবো তোমরা সবাই নিশ্চয়ই উৎসেচক এর সম্বন্ধে কিছু শুনেছো উৎসেচক হলো প্রোটিন যা বিভিন্ন অণুজীব থেকে বায়ো রিয়্যাক্টরে তৈরী হয় এবং ইন্ডাস্ট্রিতে এদের বহুল পরিমাণে ব্যবহার করা হয় এই কারণে উৎসেচক নিয়ে সবার আগ্রহ উৎসেচক এর মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয় মনে কর A থেকে B তৈরি হয়

যেখানে B হল Aএর থেকে বেশি প্রয়োজনীয় বস্তু এই ধরনের পরিবর্তন উৎসেচক এর দ্বারা হয় একে বায়োট্রানসফর্মেশন বলে যা বায়ো রিয়্যাক্টরে ঘটে থাকে আমরা এগুলো দেখার আগে উৎসেচকের দিকে দেখে নেব এগুলি মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয় এবং শিল্পাঞ্চলে প্রচুর পরিমানে ব্যবহার করা হয় আমরা এখানে কিছু উদাহরণ দেবো এবং এদের ব্যবহার কিছু বছর আগে শুরু হয়েছিল এখানে তালিকাটি শিল্পাঞ্চলে ব্যবহূত উৎসেচক নিয়ে করা হয়েছে বিশেষ করে প্রোটিয়েজ ও অ্যামাইলেজ কে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আরো ভালোভাবে পরিষ্কার করার শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বেকিং ইন্ডাস্ট্রিতে অ্যামাইলেজ ব্যবহার করা হয় এছাড়াও সূরা শিল্পে অ্যামাইলেজ গ্লুকানেজ ও প্রোটিয়েজ ব্যবহার করা হয় দুগ্ধশিল্পে রেনিন লাইপেজ ল্যাকটেজ এবং স্টার্চ ইন্ডাস্ট্রিতে অ্যামাইলেজ অ্যামাইলেজ গ্লুকোজ আইসোমারেজ ব্যবহার করা হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে স্টার্চ কে ভেঙে গ্লূকোজ তৈরি করা হয় অ্যামাইলেজ ও এরকম কাজ করতে পারে এছাড়াও বস্ত্রশিল্পে অ্যামাইলেজ চামড়া শিল্পে ট্রিপসিন প্রোটিন ও অন্যান্য উৎসেচক মিশ্রিত ভাবে ব্যবহার করা হয় এছাড়াও ঔষধ শিল্পে উদাহরণ হিসেবে ট্রিপসিন উৎসেচক ব্যবহার করা হয় আমরা আগেই আলোচনা করেছি উৎসেচক বায়ো রিয়্যাক্টরে ব্যবহার করা যেতে পারে যা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় এক্ষেত্রে বায়ো রিয়্যাক্টর কে বিশেষ নামকরণ করা হয়েছে এ ধরনের বায়ো রিয়্যাক্টর কে এনজাইম বায়োরিক্টর বলে এখানে উদাহরণ হিসেবে 6 এমাইনো পেনিসিলানিক অ্যাসিড বা 6 APA এর ক্ষেত্রে উৎসেচক ব্যবহার করা হয় যা পেনিসিলিন G থেকে তৈরি করে পেনিসিলিন G পরিবর্তিত হয়ে 6 APA তৈরি হয় গ্লুকোজ আইসোমারএজ ব্যবহার করা হয় যা সুগারের পরিবর্তন করে এটিও প্রচুর পরিমাণে শিল্পাঞ্চলে ব্যবহার করা হয় খাদ্য ও বেভারেজ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আমরা এই লেকচারে উৎসেচকের গতিবিদ্যা বুঝে নেব আমরা এটিকে যতটা সম্ভব সহজ করে নেব এখানে উৎসেচক থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি হয় কিভাবে উৎসেচক এই পদ্ধতিটি সম্পন্ন করে সেগুলো জেনে নেব সবথেকে সহজভাবে এটিকে দেখানো হয় তাহলে এখানেই যদি উৎসেচক হয় যা সাবস্ট্রেট S কে প্রোডাক্ট P তে রূপান্তরিত করে এবং উৎসেচক এর সঙ্গে বিক্রিয়া করে যা অপরিবর্তনশীল এখানে সম্মুখ বিক্রিয়ার হার হল k1এবং বিপরীত বিক্রিয়ার হার হল k2 এবং এটি হল উৎসেচক সাবস্ট্রেট যৌগ গঠনের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত বিক্রিয়া

একে ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন বিক্রিয়ার সাম্যবস্থা বলা হয়ে থাকে বিক্রিয়ার সাম্যাবস্থা k1এর মান খুব বেশি হয় এবং এবং তখন এই উৎসেচক সাবস্ট্রেট যৌগ আবার বিক্রিয়া করে নতুন উৎসেচক এবং প্রোডাক্ট তৈরি করে এবং এই সময় হার ধ্রূবক হয় k 3 এটি হলো সরল উৎসেচক দ্বারা বিক্রিয়ার সম্পূর্ণ পদ্ধতি যদি ধরে নেওয়া হয় সমস্ত প্রক্রিয়াটি একটি আবদ্ধ পাত্রে রিয়েক্টর এর মাধ্যমে ঘটে যাকে আমরা সিস্টেম বলতে পারি যদি আমরা প্রোডাক্টের ভর নিয়ে আলোচনা করি অর্থাৎ আমরা প্রোডাক্টের ভর বিষয়ে গুরুত্ব দিই তাহলে সেটা প্রোডাক্ট এর উৎপত্তির হার বোঝাবে যেটা এখানে ব্যবহারের হার ঋণাত্মক দেওয়া আছে মনে রাখা দরকার এটা হল একটি দলগত বিক্রিয়া এবং সেইজন্য অন্তর্বর্তী বিক্রিয়ার হার এবং বাইরের বিক্রিয়ার হার শূন্য এবং আমাদের শুধুপ্রোডাক্ট এর উৎপত্তি এবং খরচ এই দুটো বিষয় দেখা হবে সুতরাং প্রোডাক্ট এর উৎপত্তির হার থেকে প্রোডাক্ট খরচ হওয়ার হার বিয়োগ করলে প্রোডাক্টের ভরের পরিবর্তনের হার আমরা পাব সমীকরণটি থেকে আমরা সহজেই বুঝতে পারবো r g P মানে প্রোডাক্ট এর উৎপত্তি হওয়ার হার মাইনাশ rcP মানে প্রোডাক্ট এর খরচ হওয়ার হার সমান 𝒅 বাই 𝒅𝒕 আমরা রাসায়নিক গতিবিদ্যা থেকে পাই 𝑟𝑔 𝑘3 ES গতিবিদ্যা থেকে জানি যে প্রতি একক আয়তনে আয়তন কত হারকে ইউনিট ভলিউম বলা হয় এইভাবে আমরা প্রতি একক আয়তনের হার লিখে থাকি এই হার ভরের উপর নির্ভর করে নির্ভর করে প্রতি একক সময়ে একক আয়তনের ভর এখানে আয়তনের হিসেব দেখান হয়েছে ঘনত্ত হল ভর ভাজিতক আয়তন এটিকে গুন করলে আমরা ভরের উপর নির্ভর করে হার পাব এটিকে সহজ করে r P ধরা হলে এটি সমান k 3 গুনিতক এঞ্জাইম সাবস্ত্রেট কমপ্লেক্স এর ঘনত্য গুনিতক V হবে 𝑟𝑔 𝑟𝑃 𝑘3 V এখন যদি ভেসেলের মধ্যে ভরের হিসেব করব আগে আমরা প্রোডাক্ট এর ভর ব্যাল্যান্স লিখেছিলাম এখন এঞ্জাইম এর ভর ব্যাল্যান্স লিখব এখানে যে এঞ্জাইম সাবস্ট্রেট এর সঙ্গে যুক্ত এঞ্জাইম এর হিসেব করব তাই সমস্ত এঞ্জাইম এর ভর E t হলে সমস্ত এঞ্জাইম এর গুনিতক আয়তন হবে এঞ্জাইম এর ভর হল মুক্ত এঞ্জাইম এর ভর যুক্ত এঞ্জাইম সাবস্ট্রেট এর সঙ্গে যুক্ত এঞ্জাইম আমরা আগে ভরের ব্যালেন্স লিখেছিলাম এখন আমরা উৎসেচকের ভরের ব্যালেন্স দেখে নেব এটি যদি যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী মুক্ত বা বদ্ধ উৎসেচক সম্বন্ধে ঘনত্ব জানতে হয় তবে আমরা তা দেখে নেব এ কারণে সমস্ত উৎসেচক এর ঘনত্ব হল Et গুণিতক আয়তন সমান মুক্ত উৎসেচক গুণিতক আয়তন যুক্ত উৎসেচক সাবস্ট্রেট এর কমপ্লেক্স এর ঘনত্ব 𝐸𝑡 V 𝐸 𝑉 𝐸𝑆 𝑉 এটি হলো ভরের ব্যালেন্স এখানে ঘনত্বকে প্রকাশ করা যাবেনা কারণ এক্ষেত্রে ঘনত্ব কে সরাসরি দেখানো সম্ভব নয় কিন্তু ভরকে দেখানো সম্ভব এখন যেহেতু সমস্ত আয়তনে কি আছে আমরা ঘনত্বের মধ্যে একটি সমানতা পাবো উৎসেচক এর ঘনত্ব সমান মুক্ত উৎসেচক যুক্ত উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্সের ঘনত্ব 𝐸𝑡 𝐸 𝐸𝑆 এই কারণে সমীকরণটিকে পরিবর্তিত করলে পাওয়া যায় উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স এর ঘনত্ব সমান সমস্ত উৎসেচক এর ঘনত্ব বিযুক্ত মুক্ত উৎসেচক এর ঘনত্ব 𝐸𝑆 𝐸𝑡 − 𝐸 এখন আমরা একটি গ্রাফ এ যদি ঘনত্বকে দেখাই ধরে নিচ্ছি সাবস্ট্রেট প্রোডাক্ট ও উৎসেচক সাবস্ট্রেট এর ঘনত্ব তার সঙ্গে সময়ের তুলনা করলে আমরা দেখতে পাবো বিক্রিয়াটি হওয়ার সঙ্গে সঙ্গে এটি দেখতে এরকম হবে এটি একারনে বাড়তে থাকবে সাবস্ট্রেট বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করবে সাবস্ট্রেট এর ঘনত্ব কমতে থাকবে প্রোডাক্ট তৈরি হতে থাকবে সেই কারণে প্রোডাক্টের পরিমাণ বাড়তে থাকবে এইভাবে স্বাস্থ্য কমপ্লেক্স এর ঘনত্ব এইভাবে দেখাবে খুব অল্পসময়ের জন্য ইঞ্জাইমস সাবস্ট্রেট এর ক্ষমতা বাড়বে কিন্তু তারপর একই থাকবে সুতরাং প্রথমের এই অল্প সময়ে ছাড়া বাকি সময়ে এনজাইম সাবস্ট্রেট ঘনত্বের কোন পরিবর্তন ঘটবে না তোমাদের যদি এই বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আমরা উৎসেচকের ও সাবস্ট্রেট কমপ্লেক্স শূন্য হবে কারণ সবটাই জমে যাচ্ছে এটি হয় ওপরের দিকে উঠবে না হলে নিচে নামবে এখানে এর মান শূন্য ধরবো এখানে আরেকটি সমীকরণে দেখে নেওয়া যেতে পারে উৎসেচক সাবস্ট্রেট ঘনত্ব তৈরীর হার বিযুক্ত উৎসেচক সাবস্ট্রেট ব্যবহূত হওয়ার হার সমান উৎসেচক সাবস্ট্রেট এর ভর প্রায় শূন্যের সমান তোমরা এটা আগে দেখে থাকবে তোমাদের যদি মনে থাকে তোমাদের হাইস্কুলে বা প্রি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতির সময় তোমরা এনজাইম কাইনেটিকস সম্বন্ধে জেনেছ যদিও এটি একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু শুধু এটি জানা যথেষ্ট নয় তাই এখন এই ধরনের আসপেক্ট গুলি জানার জন্য সাধারণভাবে ব্যপারগুলো বুঝবো কিছু উদাহরণ দেখে নেব এইগুলি বলার আগে আমাদের দেখে নিতে হবে এখানে ঘনত্বের পরিবর্তন ঘটছে না তাই তোমরা উৎসেচক সাবস্ট্রেট এর কমপ্লেক্সকে ছদ্ম স্টেডি স্টেট ধরতে পারো যেখানে PPS মানে ছদ্ম স্টেডি স্টেট এই কনসেপ্টটি ভালো যেটা ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য এখন আমরা এই কনসেপ্টকে সাধারণ করে নেব এখানে একটি উদাহরণ ধরে নেব একটি কল্পনা গত উদাহরণ দেওয়া যাক যখন একটি গাড়ি তৈরি করা হয় অর্থাৎ আমরা ইঞ্জিন তৈরি করার সময় এর ব্যবহার করি এবং ইঞ্জিন তৈরি করতে এক ঘন্টা সময় লাগে একটি বোল্ট তৈরি করতে 5 সেকেন্ড সময় লাগে এখন যদি ধরে নেওয়া হয় ইঞ্জিন তৈরি করতে এক ঘন্টা সময় লাগে বোল্ট তৈরি করতে গড়ে 5 সেকেন্ড সময় লাগলেও তা 567 বা 3 সেকেন্ড হতে পারে সংখ্যাটি পরিবর্তিত হতে পারে বোল্ট তৈরি করতে 567 বা 3 সেকেন্ড লাগলেও তা ইঞ্জিন তৈরিতে এক ঘন্টার উপর কোন প্রভাব ফেলবে না এখানে পার্থক্য টি সেকেন্ডে হওয়ার জন্য তা ইঞ্জিন তৈরির হারের উপর বা তার কাইনেটিক্স এ প্রভাব ফেলবে না বোল্ট তৈরির পাক্রিয়াটি স্থির নয় এই দুটি ঘটনা তাদের বৈশিস্ট অনুযাই বহুল প্রচারিত এই ব্যাপারটি সেকেন্ড উপর নির্ভরশীল এই ঘটনাটি হাজার বা তার বেশি সেকেন্ড 60 গুনিতক 60 সমান 3600 সেকেন্ড হবে বৈশিস্ট গুলি আলাদা এবং তারা অস্থির ও দ্রুত পধ্যতি এটি ধিরে চলা কাইনেটিক্স এ প্রভাব বিস্তার কারে না আমাদের উৎসাহ ধির গতির পধ্যাতি নিয়ে ধির গতির পধ্যতির ক্ষেত্রে দ্রুত বা আরও দ্রুত পধ্যতি কে ধরে নেব এগুলিছদ্ম স্টেডি স্টেট এ থাকে এগুলির পারিবর্তন পধ্যতির উপর প্রভাব ফেলে না দ্রুত পধ্যতির ক্ষেত্রে তুলানাটি pseudo steady state বলা যেতে পারে এখানে এঞ্জাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরির পার্থক্য প্রোডাক্ট তৈরির থেকে দ্রুত হয় তাই এটিকে প্রোডাক্ট এর তুলনায় ছদ্ম স্টেডি স্টেট বলা হয় তাই যখনই আমরা ছদ্ম স্টেডি স্টেট সম্বন্ধে আলোচনা করব আমাদের দুটি পদ্ধতি এবং তাদের বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে হবে আমরা এগুলি আবার পরে দেখে নেব কিন্ত এখনকার জন্য তোমাদের বুঝতে হবে এগুলো কাইনেটিক এর সমীকরণ এর ডেরিভেশন বুঝতে প্রভাব ফেলবে না আমরা আবার আমাদের প্রধান আলোচনায় ফিরে আসবো যেখানে আমরা দেখব উৎসেচক এবং সাবস্ট্রেট যুক্ত হয়ে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরী করে এই ঘটনাটি পরাবর্ত হতে পারে এখানে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার হার নিয়ে আমরা আলোচনা করব এটি k 1ও তা হলো উৎসেচক এবং সাবস্ট্রেট এর ঘনত্ব গুণিতক আয়তন এটি আয়তন ও ভরের উপর নির্ভর করে করা হয়েছে তাই আয়তন দিয়ে গুণ করতে হবে 𝒓𝒈𝑬𝑺 𝒌𝟏 𝑬 𝑺 𝑽 এখানে উৎসেচক সাবস্ট্রেট এর কমপ্লেক্সের ব্যবহারের হার এবং এটি বিপরীত বিক্রিয়ার হার ধ্রূবক k2 এবং অন্যটির k3 বিক্রিয়ার হার ধ্রূবক হল ব্যবহার গুণিতক উৎসেচক ঘনত্বের গুণফল গুণিতক আয়তন যুক্ত k3 গুণিতক উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্সের ঘনত্ব গুণিতক আয়তন 𝒓𝒄𝑬𝑺 𝒌𝟐 𝑬𝑺 𝑽 𝒌𝟑 𝑬𝑺 𝑽 এখানে প্রস্তুতির হার ও ব্যবহারের হার দেখানো আছে এখানে ভরের ব্যালেন্স হবে তৈরীর হার বিযুক্ত ব্যবহারের হার এবং জমা হবার হার 0 এটি আমরা আগে দেখেছি যেটি ছদ্ম স্টেডি স্টেট অনুমান থেকে এই কারণে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হার সমান উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স এর ব্যবহার এবং এটির মান আমরা আগেই দেখেছি শূন্য হবে হারকে কে ঘনত্ব k1 গুণিতক E গুণিতক S দিয়ে প্রতিস্থাপিত করলে দুজনে ঘনত্ব ও আয়তনের সঙ্গে গুণ করলে এটি সমান k2 গুণিতক আয়তন যুক্ত k3 গুণিতক উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স ঘনত্ব গুণিতক আয়তন হবে 𝒌𝟏 𝑬 𝑺 𝑽 𝒌𝟐 𝑬𝑺 𝑽 𝒌𝟑 𝑬𝑺 𝑽 এক্ষেত্রে আয়তন সমান সুতরাং এগুলি কেটে দেওয়া যেতে পারে এবং এখান থেকে k1গুণিতক E গুণিতক S এর সমান k2 গুনিতক E S যুক্ত k3 গুণিতক E S হবে 𝒌𝟏 𝑬 𝑺 𝒌𝟐 𝑬𝑺 𝒌𝟑 𝑬𝑺 এটি একই সমীকরণ 𝒌𝟏 𝑬 𝑺 𝒌𝟐 𝑬𝑺 𝒌𝟑 𝑬𝑺 আমরা এটিকে পরিবর্তিত করলে সমস্ত k1 গুনিতক E সংগ্রহ করে পরিবর্তিত করব যদিও E এর মান পাওয়া কঠিন কিন্তু Etর মান পাওয়া সম্ভব এই কারণে আমরা E কে Et হিসেবে দেখাবো এবং তার সঙ্গেই উৎসেচক সাবস্ট্রেট এর ঘনত্ব পূর্ণ করব আমরা এটি পাব ভরের ব্যালেন্স ও উৎসেচক এর ঘনত্ব দিয়ে আমরা আগের সমাধান থেকে এটি পেতে পারি যেখানে k1গুণিতক k2 যুক্ত k3 গুণিতক E S 𝒌𝟏 𝑬𝑺 আরেকটু সমীকরণটি এগিয়ে নিয়ে গেলে দেখা যাবে যে S ব্র্যাকেট এর মধ্যে রয়েছে সুতরাং k 2 গুনিতক k 3 গুনিতক উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স যুক্ত k 1 গুনিতক উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স গুনিতক S এই কারনেই আমরা যখন উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স লিখব তখন বামদিকে সমান থাকবে ডান দিকের মতই তাই k 2 যুক্ত k 3 এবং এখানে প্লাস k 1 গুনিতক S আমরা যদি উৎসেচক সাবস্ট্রেট এর ঘনত্ব কে বাম দিকে ই ধরি এবং ফ্যাক্টর দিয়ে ভাগ করলে পাই k 2 যুক্ত k 3 যুক্ত k 1 গুনিতক S আমরা যদি k1 কে numerator ও denominator দিয়ে ভাগ করি তাহলে k1 থাকবে না সুতরাং গুনিতক S এবংk2 যুক্ত k3 বাই k1 যুক্ত S এখানে k 1 বাদ হয়ে গেলে প্লাস S সমান উৎসেচক সাবস্ট্রেট এর কমপ্লেক্স এর ঘনত্ত এখানে এটি একই 𝐸𝑡 𝑺 তোমরা মনে করতে পার k 2 যুক্ত k 3 বাই k 1যা K m এবং এটিকে লেখা যেতে পারে E t S বাই K m যুক্ত S সমান উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স আমরা আগে দেখেছি প্রোডাক্ট তৈরির হার যা k 3 গুনিতক E S গুনিতক আয়তন তোমরা আর একবার সমীকরণ কে দেখতে পার 𝑟𝑃 𝑘3 V তোমরা যদি উৎসেচক সাবস্ট্রেট ঘনত্ত কে প্রতিস্থাপিত করা হলে প্রোডাক্ট তৈরির হার পাব যা হল k3 গুনিতক E t S বাই Km যুক্ত S গুনিতক V আমরা যদি বলি k 3 গুনিতক E t সমস্ত এঞ্জাইম এর ঘনত্ত আমরা যদি মনে করি vm r P পরিবর্তিত হয়ে v m S ভাজিতক Km যুক্ত S গুনিতক V এখানে মনে রাখবে rP কে ভরের হিসেবে দেখা হয়েছে rP কে আয়তন বা ঘনত্তের হিসেবে ধরলে দেখা যাবে v সমান v m S বাই K m যুক্ত S এটা তোমাদের চেনা লাগছে কি নিশ্চিত ভাবে এটি Michaelis - Menten সমিকরন এটি একটি সহজ সমিকরন যা একটি এঞ্জাইম ও একটি সাবস্ট্রেট এর ক্ষেত্রে এঞ্জাইম ও একটি সাবস্ট্রেট কমপ্লেক্স পরে প্রোডাক্ট তৈরি করবে ও এঞ্জাইম আবার আগের অবস্তায় ফিরে আসবে এখানে v সমান v m S bভাজিতক K s যূক্ত Sএটি পুরনো সমিকারন মনে করাবে আমরা আবার এই আলোচনায় আসব এটা পাওয়া গেল v সমান v m S ভাজিতক K mযুক্ত S যেখানে v m সমান k 3 গুনিতক সমস্ত E বা E t ও K m হল k 2 যুক্ত k 3 ভাজিতক k 1 যেখানে শেষ যে সমীকরণটি বের হলো তা নিশ্চয়ই তোমাদের পুরনো সমীকরণটি কে মনে করাচ্ছে এখানে যদি সঙ্গে S এর তুলনামূলক গ্রাফ তৈরি করো তাহলে দেখতে পাবে বিক্রিয়ার হার এবং আয়তনের উপর নির্ভর করে ঘনত্ব তার সঙ্গে সাবস্ট্রেট এর ঘনত্ব তুলনা করলে একটি রেক্টাঙ্গুলার প্যারাবোলা পাওয়া যাবে এখানে monod সমিকরন আমাদের একটি বৃদ্ধির হারের বিভিন্ন রকম ধারণা দেয় এখানে কালচারের বৃদ্ধির হার ঘনত্বের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এখানে এটি আলাদা এখানে Michaelis Menten উৎসেচকের বিক্রিয়ার হার যা এখানে যেটি হল উৎসেচক এর বিক্রিয়া এবং এটি হল গ্রোথ কাইনেটিকস বিক্রিয়ার সাবস্ট্রেট এর ঘনত্তের পার্থক্য যা growth kinetics তোমাদের নিশ্চয়ই এটি সঙ্গে দুটোকে আলাদা করতে পারবে অনেক সময় অনেকে দুটোকে একই রকম দেখে গুলিয়ে ফেলে এখানে একই সমীকরণ দেখানো হলেও তার থেকে উপসংহার টানা সম্ভব এ ক্ষেত্রে vm হল সর্বাধিক হার অর্থাৎ আমি বলতে চাইছি যে বিক্রিয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরমান বাড়তে থাকে এবং অবশেষে vm পরিবর্তন হয় এখন যদি K m কে S দিয়ে প্রতিস্থাপিত করা হয় তবে আমরা পাব v সমান S বাই 2 S তাই vm বাই 2 Km হল সেই সাবস্ট্রেট ঘনত্ত যখন বিক্রিয়ার হার সর্বাধিক হারের অর্ধেক হয় এটি monod সমিকরনের ব্যাখ্যা এই মডেলটিতে vm এবং Km এর যে প্যারামিটার নেয়া হয়েছে তার থেকে আমরা একটি সহজ উৎসেচক কাইনেটিক ব্যাখ্যা পেতে পারি তাদেরকে একটি পরীক্ষার মাধ্যমে উৎসেচকের ঘনত্বের সাহায্যে ব্যাচ রিয়েক্টর দেখানো যেতে পারে এই পরীক্ষাটি অবস্থায়ও করা যেতে পারে আমরা যদি S এর সঙ্গে t এর তুলনামূলক আলোচনা করি তাহলে দেখতে পাব Michaelis Menten সমীকরণ হবে v সমান v max গুণিতক S ভাজিতক K m যুক্ত S এখন আমরা যদি সমীকরণটি কে উল্টে এক দিয়ে ভাগ করা হয় তাহলে পাব এক ভাজিতক v সমান Km প্লাস S ভাজিতক v m S এর ইনভার্স এটিকে K লেখা যেতে পারে এখানে প্লাস লেখা আছে তাই Km ভাজিতক v m S প্লাস S ভাজিতক v m SKm ভাজিতক v m S হয় Km ভাজিতক vm গুনিতক 1 ভাজিতক S এখানে S বাদ দিলে হয় 1 ভাজিতক v তোমরা যদি তাকাও দেখতে পাবে y সমান m x যুক্ত c এবং এটিকে যদি y ও এক্স axis ধরো তাহলে দেখতে পাবে এটি m এটি হলো নতি বা slope এবং c হলো ইন্টারসেপ্ট বা ছেদক এখন যদি তোমরা 1 ভাজিতক v m এর সঙ্গে S বনাম t নাও তাহলে তোমরা Km ভাজিতক v m এর একটি নতি পাবে যা কে 1 বাইvm বিন্দুতে নতি ছেদ করবে এই ভাবে মডেলের সাহায্যে তোমরা বিভিন্ন মান পাবে এর সঙ্গে অন্যান্য মানগুলি ও সময়ের সঙ্গে পেতে পারো যদি আমরা ধরে নেই এই মানগুলি ঠিক আছে এবং মানগুলি বিভিন্নভাবে ব্যাপ্ত রয়েছে ইহার সঙ্গে অন্যান্য বিষয়গুলো জড়িত আমরা যখন এই গ্রাফটি ব্যবহার করব তখন ভালোভাবে বুঝে এটি করা উচিত এখন যদি একটি প্লট যা 1 ভাজিতক v বনাম 1 ভাজিতক S থাকবে তখনএকে Lineweaver Burke প্লট বলে যা আমাদের K m ভাজিতক v m এর মান slope এর সাহায্যে দেখায় এবং 1 ভাজিতক v হল নতি বা slope S ও tএর সঙ্গে তুলনা করলে v এর মান পাওয়া যায় এবং প্লটের জন্য S ও t রয়েছে এটি করার কারণ হলো আমাদের Sএর মান জানা আছে এখানে মানে হার হল ডেল্টা S ভাজিত ডেল্টা t অল্প সময়ের ব্যবধানে মোটামুটি ঠিকঠাক নির্ণয় করা যায় আমরা যখন ডেল্টা S ভাজিতক ডেল্টা এবং সময়ের মধ্যবর্তী অবস্থা দেখব তখন আমাদের এগুলো বানাতে হবে যখন আমাদের কাছে পর্যাপ্ত ডাটা থাকবে তখন এগুলোকে পরীক্ষালব্ধ ফলাফল এর সঙ্গে বার করে সমীকরণ অনুযায়ী বিভিন্ন মান বার করতে হবে সুতরাং এখানেই 1 ভাজিত v বনাম 1 ভাজিত S করলে আমরা এরকম একটি লাইন পাবো যেখানে t অক্ষ যে নতি পাবো যা 1বাই vm ইন্টারসেপ্ট করবে তা Km বাই vm এটি ছাড়াও অন্য ধরনের plot ব্যবহার করা যায় তোমরা যেকোনো ধরনের এনজাইম kinetics এর উপর ভালো বই দেখতে পারো এবং সেখানে তোমরা এই ধরনের আরো প্লট পাবে এখন আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব যার সমাধান তোমরা চেষ্টা করতে পারো এটি সমাধান করতে গেলে তোমাদের কনসেপ্টে ভালো করে বুঝতে হবে আমরা যখন লেকচার 5 শুরু করেছিলাম তখন বলেছিলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে উৎসেচক ব্যবহার হয় এবং আমরা এও বলেছিলাম যে একটি উৎসেচক কে বায়োরিক্টর এ ব্যবহার করে আমাদের প্রয়োজনমতো প্রোডাক্ট তৈরি করতে পারি এটি করতে গেলে আমাদের ইঞ্জাইম কাইনেটিকস সম্বন্ধে জানতে হবে যা আমরা করেছিলাম Michaelis Menten এর সমীকরণ থেকে এই সমীকরণে আমরা পেয়েছি vm এবং Km নামে দুটি বিচার্য বিষয় বা প্যারামিটার এটি অনেকটা monod সমীকরণের মত যা বিভিন্ন সাবস্ট্রেট ঘনত্বের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হার নির্ণয় করে এখানে উৎসেচকের বিভিন্ন আয়তনের উপর নির্ভর করে হার সাবস্ট্রেট এর সঙ্গে নির্ণয় করা হয় এরপর আমরা দেখেছি আমরা Vm এবং Km পাব যেখানে সময় পরিবর্তন করলে ব্যাচ সিস্টেমে লাইন ওয়েভার বার্ক প্লট ব্যবহার করে এখন আমরা কিছু কনসেপ্ট আলোচনা করব যেগুলো ক্লোজ এন্ড সমস্যা গুলি নিয়ে আলোচনা করবে এগুলো তোমরা নিজেরা অভ্যাস করবে পরের লেকচারে আমি এগুলো সমাধান করে দেব সমস্যাটা এরকম একটি ইন্ডাস্ট্রিতে একজন বিজ্ঞানী একটি পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন যেখানে কিভাবে কোষের কালচারে তৈরি হওয়া টক্সিন বা ক্ষতিকারক বস্তু কে বাইরে বার করা যায় এটি করার মুখ্য উদ্দেশ্য হল কোষ থেকে উপজাত বস্তুর পরিমাণ বাড়ানো কারণ টক্সিন বের হলে কোষের বৃদ্ধির হার কমে যায় কোন টক্সিনের মান 75 মিলিগ্রামের কম হলে তা কোষের বৃদ্ধিকে কোনরকম প্রভাবিত করে না এখানে টক্সিনের যে পরিমাণ আলোচনা করা হয়েছে তা যদি X হয় এবং সেই টক্সিন গুলিকে উৎসেচক দিয়ে ভাঙ্গা সম্ভব যা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 72 pH এ করা সম্ভব নিচেই সম্পরকিত তথ্য গুলি দেয়া হল যা ব্যাচ অবস্থায় তৈরি হয়েছে এখানে সময়ের পরিবর্তন যদি X ধরা হয় এবং এখানে সাবস্ট্রেট এর পরিমাণ নিয়ে আলোচনা করা হচ্ছে শুরুতে যখন সময় শূন্য ছিল তখন টক্সিনের পরিমাণ 20 millimolar এবং 10 মিনিট পর টক্সিনের পরিমাণ 177 মিলি মোলার এইভাবে চলতে থাকবে Michaelis Menten প্যারামিটার এর সাহায্যে আমরা a অংশের প্রথম সমস্যার সমাধান করব এবং b অংশে সমাধান করব যদি সমস্ত উৎসেচকের ঘনত্ব 3 গুণ বাড়িয়ে দেয়া হয় তাহলে 30 মিনিট পরে কি অবস্থা ঘটবে আমার মনে হয় এখানেই আমাদের লেকচার 5 শেষ করা উচিত আমরা আবার লেকচার 6 এ দেখা করব